নমস্কার তো আজকে আমরা আগের দিনের আলচনাকেই বজায় রাখবো মেশ বিশ্লেষণের উপর তো দেখে নেওয়া যাক আগের ক্লাসে কি আলোচনা করেছি Refer Slide Time 0030 সুতরাং আগের দিনে আমরা দেখেছিলাম মেশ বিশ্লেষণ কি এবং আমরা দেখেছিলাম মেশ কারেন্ট ও শাখা কারেন্টের মধ্যে পার্থক্য কি এবং আমরা এও দেখেছিলাম যে প্রতিটি লুপকে মেশ বলে গণ্য করা যাবে না কারণ মেশ হলো সেই লুপ যেটার মধ্যে আর কোনো লুপ থাকে না এবং আমরা এও দেখেছিলাম যে মেশ বিশ্লেষণ কির্শফের ভোল্টেজ সূত্রর সাহায্যে করা যেতে পারে Refer Slide Time 0100 গতকাল আমরা আলোচনা করেছিলাম যে মেশ বিশ্লেষণ সুধু মাত্র প্রযোজ্য সেইসব বর্তনীতে যেগুলি এক তলীয় এক তলীয় বর্তনী মানে সেইসব বর্তনী যাদের এক তলে আঁকা যায় এবং এটার এমন কোনো শাখা থাকবে না যারা একে অপরকে পার হচ্ছে তো এক্ষেত্রে যদি তুমি দেখো এটা এক তলীয় বর্তনী নয় কারণ এটা এক তলে আঁকা যাবে না এটা হলো ত্রিমাত্রিক বর্তনী অনুরূপভাবে এখানেও আমরা দেখেছি এটা শাখাগুলিকে পার হচ্ছে কিন্তু আমরা এটাকে পুনর্বিন্যাস করতে পারি এবং এটা এক তলীয় বর্তনী তৈরি করতে পারি Refer Slide Time 0139 এবং আমরা দেখেছি যে তিনটি পদক্ষেপ দরকার মেশ বিশ্লেষণের জন্য তোমাকে প্রথমে মেশ কারেন্ট নির্দিষ্ট করতে হবে তারপর প্রতিটি n মেশে KVL প্রয়োগ করতে হবে এবং তারপর সমীকরণগুলিকে সমাধান করতে হবে Refer Slide Time 0157 আমরা এই বর্তনীটিকে নেবো এবং প্রতিষ্ঠা করবো Refer Slide Time 0201 এইগুলি হলো সেই সমীকরণ যেগুলো মেশ বিশ্লেষণের মাধ্যমে বেরিয়ে এসেছে এবং তারপর শেষমেশ আমরা সমাধান করতে পারি এবং উত্তর পেয়ে যাবো Refer Slide Time 0210 আমরা এটাও আলোচনা করেছি যে মনেকর আমরা জানি না যে আমরা সঠিক সংখ্যক প্রয়োজনীয় সমীকরণ বের করেছি কিনা সেটা আমরা জানতে পারবো নেটওয়ার্ক টোপোলজির সূত্র দ্বারা যেটা বলছে শাখার সংখ্যা হলো লুপ সংখ্যা যোগ নোড সংখ্যা বিয়োগ এক তো আগের চিত্রে নোড সংখ্যা 3 শাখা সংখ্যা 5 তো আমরা পেয়েছিলাম লুপ সংখ্যা 3 তো তারমানে আমাদের লাগবে কমপক্ষে 3 টে সমীকরণ এই বর্তনীটিকে সমাধাণ করতে Refer Slide Time 0249 এবং তারপর আমরা আলোচনা করেছিলাম এই উদাহরণটি নিয়ে যেটা মূলত একটা DC বর্তনী Refer Slide Time 0259 এবং আমরা বের করেছিলাম 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট হলো 044 অ্যাম্পিয়ার এবং 1 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট হলো 069 অ্যাম্পিয়ার Refer Slide Time 0310 এখন আরও একটা উদাহরণ নেওয়া যাক এখন এই উদাহরণটি DC বর্তনী নয় এটা AC বর্তনী যেমনটি নিচের চিত্রে দেখা যাচ্ছে এবং এখন উদ্দেশ্য হলো মেশ কারেন্ট I1 ও I2 নির্ণয় করা এবং ধারকের মধ্যে দিয়ে কারেন্টের মান এবং 100 ভোল্ট দ্বারা প্রদত্ত অ্যাকটিভ ক্ষমতা রেফারেন্স ফেজার 0 কে ধরে তো আমরা এই বর্তনীকে ব্যবহার করবো এবং মেশ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করবো সমাধান বের করতে Refer Slide Time 0347 এখন এক্ষেত্রে তুমি দুটি লুপও তৈরি করতে পারো কারণ এই দুটি হলো দুটি স্বাধীন মেশ যেগুলো তুমি তৈরি করতে পারো তো বলা যাক এই মেশে কারেন্ট হলো I1 এই মেশে কারেন্ট হলো I2 সুতরাং আমরা লিখতে পারি দুটি সমীকরণ দুটি মেশের জন্য তো প্রথম মেশের জন্য যদি তুমি কারেন্টটিকে দেখো যেটা এই মেশে প্রবাহিত হচ্ছে তুমি কির্শফের ভোল্টেজ সূত্র ব্যবহার করতে পারো এবং চালিত সমীকরণটিকে নির্ণয় করতে পারো এই নির্দিষ্ট মেশের জন্য তো 5 ওহম রোধ দিয়ে শুরু করা যাক তো যদি তুমি বলো কারেন্ট প্রবাহিত হচ্ছে 5 ওহমের মধ্যে দিয়ে তো তুমি লিখতে পারো 5I1 তখন তুমি ঋণাত্মক থেকে যাচ্ছো নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজ এর দিকে ভোল্টেজ উৎসর ক্ষেত্রে তুমি লিখতে পারো 100∠0◦ এবং তারপর এই কারেন্টটি ধারকের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তো তুমি লিখতে পারো −j4 কেণ I2 কারণ I1 এই দিকে কিন্তু I2 বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে তো এই বিশেষ ধারকের জন্য মত কারেন্ট হবে I1 I2 তো এখন তুমি এই সমীকরণটি পেয়েছো এটাকে পুনর্বিন্যাস করলে পাবে 5−j4I1 −−j4I2 100∠0◦ তো তুমি পেয়ে যাবে প্রথম মেশের জন্য প্রথম সমীকরণটি এখন যদি তুমি দ্বিতীয় মেশটিকে দেখো তুমি সমীকরণটি লিখতে পারো যদি তুমি 4 ওহম থেকে শুরু করো 4j3I2 এবং তারপর তুমি আখানে আসবে −j4 এবং এটা সমান হবে শূন্য যদি তুমি পুনর্বিন্যাস করো তুমি কি পাবে তুমি পাবে 4j3−j4I2 −−j4I1 0 তো যদি তুমি সমীকরণটিকে পুনর্বিন্যাস করো তাহলে তুমি এই সমীকরণটি পাবে এখন তোমাকে কি করতে হবে তোমাকে এই সমীকরণটিকে এমন ভাবে পুনর্বিন্যাস করতে হবে যাতে করে তুমি সেটাকে সমাধান করতে পারো Refer Slide Time 0653 যদি তুমি পুনর্বিন্যাস করো এবং সমাধান করো কারেন্ট I11077∠1923◦ A 108∠−192◦A এবং I2 105∠−567◦ হবে এখন এখানে তুমি দেখতে পাচ্ছো যে উত্তরটি রেক্টেংগুলার স্থানাঙ্ক এর রূপে আসছে যেখানে তুমি পাবে বাস্তব অংশ সঙ্গে কাল্পনিক অংশ তো তোমার ফেজারের পূর্ব জ্ঞান এর সাহায্যে তুমি নির্ণয় করতে পারবে এই কারেন্টের মান গুলি ফেজারের রূপেও এখন ধারকের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে ধারকের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে I1 − I2 1077∠1923◦ − 1045∠−5673◦ 444j1228 131∠7012◦ A Refer Slide Time 0750 এখন তোমাকে নির্ণয় করতে হবে উৎসের ক্ষমতা যেটা মূলত অ্যাকটিভ ক্ষমতা তো অ্যাকটিভ ক্ষমতা হলো P VI cos φ এখানে ভোল্টেজ V হলো ফেজারের পার্থক্য কারণ এটা সাধারণত শূন্য তো আমরা এটাকে রেফারেন্স ফেজার হিসাবে গণ্য করবো এবং তোমাকে শুধু কারেন্টের মান বসাতে হবে কারেন্টের মান কি হবে কারেন্ট উৎস থেকে প্রবাহিত হচ্ছে তো কারেন্ট কি কারেন্ট হবে I1 এর মান কারণ এটা হলো সেই কারেন্ট যেটা এই নির্দিষ্ট দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সুতরাং তুমি মান বসাবে V ও I cos φ হলো I1 এর কোণ যেটা তুমি পাবে প্রদত্ত উৎসের ক্ষমতা P VI cos φ 1077 cos 1923◦ 10169W 1020W এখন তুমি পরীক্ষাও করতে পারো যেমন যদি তুমি বের করতে ইচ্ছুক থাক যে আমাদের ক্ষমতা নির্ণয় সঠিক কিনা তোমাকে বর্তনীটিকে নিরিক্ষা করতে হবে এখানে অ্যাকটিভ ক্ষমতা শোষিত হবে শুধুমাত্র 5 ওহম ও 4 ওহম রোধ দ্বারা সুতরাং তুমি যদি জানতে চাও উৎস থেকে কতটা অ্যাকটিভ ক্ষমতা প্রদত্ত হচ্ছে তোমাকে বের করতে হবে দুটি রোধ দ্বারা কতটা ক্ষমতা শোষিত হচ্ছে তো এখন 5 ওহমের মধ্যে দিয়ে ক্ষমতা হলো I12 কারণ যদি তুমি দেখো 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট সেটা হলো I1 এবং এখানে 4 ওহমের জন্য ক্ষমতা কারেন্টটি হলো I2 তো আমাদের 5 ওহমের ক্ষেত্রে I1 এর মান বসাতে হবে তো I12 তুমি পাবে 57997 ওয়াট অনুরূপভাবে 4 ওহম রোধের জন্য শোষিত ক্ষমতা হবে I22 এবং সেতা হবে 43681 ওয়াট তো মোট ক্ষমতার জন্য তোমাকে এই দুটি ক্ষমতাকে যোগ করতে হবে এবং তুমি পাবে একই মান যেটা আমরা আগে নির্ণয় করেছি সুতরাং এইভাবে তুমি নিরীক্ষা করতে পারো যে আমরা যেটা আগে নির্ণয় করেছি সেটা সঠিক কিনা Refer Slide Time 1027 এখন আরও একটি উদাহরণ যেটা তুমি নিয়ে পারো এবং এটা খুব সাধারণ উদাহরণ তোমরা বইতে দেখতে পাবে এটা হলো ব্যালেন্সেড 3 ফেজ স্টার সংযোগ লোড এবং তোমাকে বের করতে হবে R Y ও B ফেজের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তো এখানেও আমরা মেশ কারেন্ট বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করতে পারি লাইন থেকে লাইন এর ভোল্টেজ যেটা R ও Y এর মধ্যে ভোল্টেজ যেটা হলো 415∠120 এবং Y ও B এর মধ্যে হলো 415∠0 এবং এটা ব্যালেন্সেড 3 ফেজ লোড তো লোডের দুই প্রান্তের ইম্পিডেন্স হলো 3 j4 এখন তোমাকে মেশ কারেন্ট বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করতে হবে তো আমরা পাবো দুটি মেশ যেটা আমরা তৈরি করতে পারি মনে করো এই বিশেষ মেশে প্রবাহিত কারেন্ট হলো I1 এই বিশেষ মেশে প্রবাহিত কারেন্ট হলো I2 Refer Slide Time 1136 এখন দুটি মেশ কারেন্ট তুমি ব্যবহার করতে পারো এবং প্রয়োগ করতে পারো KVL উভয় লুপের জন্যই লুপ 1 এর জন্য যদি তুমি প্রয়োগ করো মানটি কি হবে লুপ 1 থেকে I13 j4 I13 j4 − I23 j4 415∠120◦ ie 6 j8 I1 − 3 j4 I2 − 415∠120◦ 0 অনুরূপভাবে দ্বিতীয় লুপের জন্য লুপ 2 থেকে I23 j4 − I13 j4 I23 j4 415∠0◦ ie −3 j4 I1 6 j8 I2 − 415∠0◦ 0 Refer Slide Time 1252 এখন তোমার কাছে দুটি সমীকরণই আছে তোমাকে শুধু সমাধান করতে হবে এবং তুমি পেয়ে যাবে কারেন্ট I1 ও I2 এর মান এখন লাইন কারেন্ট যেটা তুমি চিত্রে দেখেতে পাচ্ছো IR I1 IY I2 − I1 এবং IB −I2 সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের জন্য কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুমি বৈদ্যুতিক বর্তিনী বিশ্লেষণে এই ধরনের লোড পাবে লাইন কারেন্ট বের করার জন্য যেটা প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে Refer Slide Time 1429 এখন মেশ বিশ্লেষণের আরও একটা গুরুত্বপূর্ণ ধারণাতে আসা যাক যেখানে শুধুমাত্র ভোল্টেজ উৎস নেই সঙ্গে কারেন্ট উৎসও আছে যদি তুমি এই বর্তনীতে মেশ বিশ্লেষণ প্রয়োগ করো তাহলে শুধুমাত্র কারেন্টের উৎসটিকে একটু জটিল মনে হবে যদি তুমি এই চিত্রটিকে দেখো যেখানে কারেন্ট উৎস আছে এবং ভোল্টেজ উৎসও আছে তো প্রথম অবস্থায় তুমি দেখবে যে এটা একটু জটিল বর্তনী এবং সমাধান করা একটু শক্ত কিন্তু আসলে এটা বেশি সহজ এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করেছি কিকরে কারণ কারেন্ট উৎসের উপস্থিতি সমীকরণের সংখ্যা কে কমিয়ে দেয় তো সমীকরণের সংখ্যা কমে যাওয়ায় এই ধরনের বর্তনী সমাধান করা অনেক বেশি সহজ এখন এই ধরনের বর্তনী সমাধান করতে দুটি ক্ষেত্রের থেকে দুটি উদাহরণ নেওয়া যাক যাতে করে তোমরা কারেন্ট উৎস যুক্ত দুটি আলাদা বর্তনী বুঝতে পারো প্রথমটি হলো যেখানে কারেন্ট উৎস শুধু মাত্র একটি মেশ এই আছে তো এই ক্ষেত্রে তুমি দেখবে কারেন্ট উৎস শুধু মাত্র এই নির্দিষ্ট মেশ এই আছে সুতরাং এই মেশে হলো 5 অ্যাম্পিয়ার এই মেশে ভোল্টেজ উৎস আছে তো যদি তুমি এইধরনের বর্তনী দেখো তাহলে তুমি কি করবে তুমি করবে i2 5 অ্যাম্পিয়ার কারণ আমরা i2 কে ধরেছিলাম ঘড়ির কাঁটার দিকে যেমন i1 এর জন্য কিন্তু কারেন্ট উৎসের i2 এর বিপরীত দিকে তো সেইজন্য আমরা কি বলতে পারি আমরা বলতে পারি i2 5 অ্যাম্পিয়ার তো এটাকে তুমি খুব সহজেই চিত্র থেকে যাচাই করতে পারো কারণ i2 এই দিকে প্রবাহিত হবে এবং কারেন্ট উৎস থেকে কারেন্ট এই দিকে প্রবাহিত হবে তো i2 5 অ্যাম্পিয়ার হবে এখন আমরা সোজাসুজি i2 এর মান পেয়ে গেছি চিত্রটিকে পর্যালোচনা করে এরপর আমাদের কি করতে হবে এরপরে আমাদের অন্যান্য মেশের কারেন্ট বের করতে হবে তো তোমাকে এই বিশেষ মেশের জন্য মেশ সমীকরণ লিখতে হবে তো তুমি কি লিখবে তুমি লিখবে 104i160 এই নির্দিষ্ট মেশের জন্য এখন যেহেতু আমরা জানি যে i2 5 অ্যাম্পিয়ার তুমি i2 এর মান বসাতে পারো সমীকরণটিতে এবং তুমি পাবে i1 2 অ্যাম্পিয়ার Refer Slide Time 1731 এখন এই নির্দিষ্ট ক্ষেত্র টি অপেক্ষাকৃতভাবে সহজ কারণ মেশ কারেন্টটি শুধু মাত্র একটি মেশ এই কিন্তু মনেকরো কারেন্ট উৎসটি দুটি মেশের মাঝখানে আছে যেখানে দুটি মেশ ই ঐ কারেন্টটিকে ভাগ করে নিচ্ছে তাহলে তুমি কি করে তোমাকে বর্তনীটিকে বিশ্লেষণ করতে হবে সুপার মেশ তৈরি করে সুপার মেশ মানে কি তোমাকে ঐ কারেন্ট উৎস টিকে বাদ দিতে হবে এবং তার সঙ্গে শ্রেণী তে থাকা কোনো উপাদানকে সুতরাং এইক্ষেত্রে যদি তুমি ঐ অংশটিকে দেখো যেখানে কারেন্ট উৎসটি আছে তার সঙ্গে 2 ওহম রোধটি শ্রেণী তে যুক্ত আছে তো আমাদের বিশ্লেষণের জন্য আমরা কি করবো আমরা এই নির্দিষ্ট শাখাটিকে বর্তনী থেকে সরিয়ে দেবো কিন্তু মেশ কারেন্টটিকে একই রাখবো তো যেমন এক্ষেত্রে আমাদের দুটি মেশ আছে আমরা দুটি মেশেরই কারেন্টের দিক ধরেছি ঘড়ির কাঁটার দিকে যাদের মান i1 ও i2 সুতরাং কারেন্ট একই হবে কিন্তু দুটি মেশের মধ্যে সম্পর্ক সরিয়ে ফেলা হলো কারণ এটা ছিলো একটি কারেন্ট উৎস বিশিষ্ট এখন আমরা কি পেয়েছি আমরা একটা সুপার মেশ পেয়েছি যেটা তে আছে দুটি মেশ এবং আমরা সরিয়ে ফেলেছি কারেন্ট উৎসটিকে এবং একটি সুপার মেশ তৈরি করেছি তো এক্ষেত্রে কি হবে সুপার মেশে থাকবে সমস্ত উপাদান শুধুমাত্র থাকবে না যে শাখাগুলি আমরা সরিয়ে ফেলেছি তো এক্ষেত্রে এটা হলো সুপার মেশ কিন্তু এমনও হতেপারে যেখানে দুটি বা তার বেশি কারেন্ট উৎস আছে এবং সেখানে আমরা দুই বা তার বেশি সুপার মেশ পেতে পারি তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে সুপার মেশ গুলি ছেদ করছে তাদের একত্রিত করতে হবে তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে যদি সুপার মেশ গুলি ছেদ করে একমাত্র তাহলেই আমরা একটা বড় সুপার মেশ তৈরি করতে পারি তো এই বিশেষ ধারণাটির জন্য আমরা একটি উদাহরণ নেবো এখন বোঝা যাক কিভাবে এই সুপার মেশ বর্তনী সমাধান করতে কাজে লাগে Refer Slide Time 2004 এখন সুপার মেশ তৈরি করা দরকার কারণ মেশ বিশ্লেষণ KVL প্রয়োগ করে এবং KVL এ দরকার প্রতিটি শাখার দুই প্রান্তের ভোল্টেজ জানা দরকার কিন্তু যখন কারেন্ট উৎস থাকে তখন আগে থেকে কারেন্ট উৎসের দুই প্রান্তের ভোল্টেজ জানা কঠিন হয়ে পড়ে তো আমরা কি করবো আমরা সুপার মেশ ব্যবহার করবো এবং সেখানে KVL প্রয়োগ করবো তো এক্ষেত্রে যদি তুমি সুপার মেশ প্রয়োগ করো তাহলে কি হবে এটা শুরু হবে 206i110i24i20 এখন সমাধান করলে এটাকে সরল করলে তুমি পাবে 6i114i220 এখন তুমি একটি সমীকরণ পেয়েছো সুপার মেশ ব্যবহার করে কিন্তু যেহেতু আমাদের দুটি চলরাশি আছে তাই আমাদের একের অধিক সমীকরণ সরকাত সমাধান করার জন্য তো আমরা কিভাবে দ্বিতীয় সমীকরণটি পাবো আমরা দ্বিতীয় সমীকরণটি পাবো কির্শফের কারেন্টের সূত্র ব্যবহার করে যেটা আমরা প্রয়োগ করবো যেখানে দুটি রোধ মিলিত হচ্ছে তার মানে আমরা প্রয়োগ করবো এই নির্দিষ্ট নোডে তো এখন তুমি যদি এই নির্দিষ্ট নোডটিকে দেখো তুমি কি দেখবে তুমি দেখতে পাবে i2 ভিতরের দিকে আসছে এবং i1 ও 6 অ্যাম্পিয়ার কারেন্ট উৎস বাইরের দিকে যাচ্ছে তো তুমি কির্শফের কারেন্টের সূত্র প্রয়োগ করতে পারো এবং লিখতে পারো i2i16 তো তুমি আরও একটি সমীকরণ পেলে প্রথমটি হলো এটা এবং দ্বিতীয়টি হলো যেটা তুমি কির্শফের কারেন্টের সূত্র প্রয়োগ করে পেলে এখন যদি তুমি এই দুটি সমীকরণ দেখো দেখবে এই দুটি সমীকরণ খুব সহজ সমাধান করা তুমি পাবে i1 32A ও i228A সুতরাং এর সাহায্যে তুমি সহজেই এইধরনের বর্তনী সমাধান করতে পারবে যেখানে কারেন্ট উৎস নেটওয়ার্কে যুক্ত আছে Refer Slide Time 2223 তো আরও একটি উদাহরণ নেওয়া যাক যাতে করে সুপার নোড সম্পর্কে আমরা যেটা আলোচনা করলাম সেতা আরও ভালো ভাবে বঝ যায় তো এই বর্তনীটি নেওয়া যাক এই বর্তনীতে একটি স্বাধীন কারেন্ট উৎস আছে এবং একটি নির্ভরশীল কারেন্ট উৎস আছে ঠিক এখন আমাদের i1 থেকে i4 এর মান নির্ণয় করতে হবে তুমি যদি বর্তনীটি দেখো দেখবে এখানে 4 টি মেশ আছে তো সেইজন্য আমাদের চারটি মেশ কারেন্ট আছে i1 i2 i3 ও i4 সুতরাং এখন তুমি কি পর্যবেক্ষণ করছো তুমি দেখবে যে দুটি কারেন্টের উৎস আছে তো আমরা আগে কি বিশেষ পদ্ধতি আলোচনা করেছিলাম সুপার মেশ নির্ণয় করতে প্রথমে এই বিশেষ সংযোগটিকে মুছে ফেলতে হবে তাহলে কি হবে তুমি পাবে একটি সুপার মেশ এইরকম এখন আমরা জানি যে সেখানে আরও একটি কারেন্টের উৎস আছে তো যদি তুমি সেটাকে মুছে দাও তুমি এটার মতো একটি সুপার মেশ পাবে এখন সমস্যাটি হলো এই দুটি মেশ একে অপরকে পার করছে যদি তুমি এই ধরনের চিত্র পাও যেখানে দুটি মেশ একে অপরকে পার করছে তখন আমাদের দুটি মেশ কে এক করে একটি বড় সুপার মেশ তৈরি করতে হবে তো সেক্ষেত্রে কি হবে তুমি পাবে আরও একটি সুপার মেশ যেটা দুটি সুপার মেশের মিশ্রন এবং যেটা কে বলা হয় বৃহৎ সুপার মেশ সুতরাং এখন তুমি পাবে এই বড় সুপার মেশটি এখন কি করতে হবে এখন বড় সুপার মেশকে কির্শফের ভোল্টেজ সূত্র প্রয়োগে ব্যবহার করা যেতে পারে Refer Slide Time 2433 সুতরাং যদি তুমি কির্শফের ভোল্টেজ সূত্র প্রয়োগ করো বড় সুপার মেশটিতে তাহলে কি পাওয়া যাবে 2 ওহম রোধ দিয়ে শুরু করা যাক তুমি পাবে 2i14i386i20 তো এটা তুমি পাবে কির্শফের ভোল্টেজ সূত্র থেকে এখন তোমার কাছে দুটি কারেন্টের উৎস আছে তো এখন কি করতে হবে তোমাকে KCL প্রয়োগ করতে হবে যেখানে এই দুটি কারেন্টের উৎস যুক্ত আছে তো নোড P এর জন্য যদি তুমি কির্শফের কারেন্ট সূত্র প্রয়োগ করো এবং দেখো মেশ কারেন্ট i2 যেটা P নোডের দিকে যাচ্ছে এবং মেশ কারেন্ট i1 যেটা P নোড থেকে বাইরে যাচ্ছে এবং আরও একটি 5 অ্যাম্পিয়ার কারেন্টের উৎস যেটাও P নোড থেকে বাইরে যাচ্ছে তো তখন তুমি কি লিখতে পারো লেখা যায় i2i15 এখন তুমি দ্বিতীয় সমীকরণটি পেয়ে গেছো এটা হলো প্রথম সমীকরণ তৃতীয়টি যেটা তুমি পাবে Q নোডে KCL প্রয়োগ করে সুতরাং এখানে Q নোডের জন্য তুমি কি বলতে পারো i2i33I0 কারণ এইগুলি নোডের দিকে আসছে এবং i2 নোড থেকে বাইরে যাচ্ছে তো i2i33I0 তো এখানে তুমি তিনটি সমীকরণ পেয়েছো এখন অজানা কতগুলি অজানা চারটি i1 i2 i3 ও i4 তো আমরা চতুর্থ সমীকরণ কিভাবে পাবো আমরা চতুর্থ সমীকরণ পাবো এই মেশ থেকে এখন যদি তুমি এই মেশটি দেখো i4 I0 কারণ i4 ও I0 পরস্পরের বিপরীত দিকে তো যদি তুমি এটাকে দেখো তুমি পাবে i4 I0 তো এখন যদি তুমি এই মানগুলি বসাও তুমি পাবে i2i3 3i4 তো এটা এখন সরল করা হয়ে গেছে কিন্তু এখনও আমাদের এই মেশের জন্য সমীকরণ প্রয়োজন তো আমরা কি লিখবো Refer Slide Time 2734 আমরা এই মেশের জন্য KVL লিখবো তো আমরা কি লিখতে পারি 2i48i4 i3100 তো তুমি আরও একটি সমীকরণ পেয়ে যাবে এখানে এখন কি করতে হবে তোমাকে ব্যবহার করতে হবে এটাকে এটাকে এটাকে এবং যেখানে হোক এটাকে ব্যবহার করতে হবে এবং সমীকরণ তিনে এটার মান বসাতে হবে এবং আমরা পাবো i2i3 3i4 তো তোমার আছে চারটে সমীকরণ এবং চারটে অজানা রাশি তো এই চারটে সমীকরণকে সমাধান করলে তুমি পেয়ে যাবে কারেন্ট i1 i2 i3 ও i4 তো যদি তুমি বৃহত্তর সুপার মেশের ও সুপার মেশের ধারণাকে অনুসরন করো তাহলে এটা খুব সহজ হয়ে যাবে এই ধরনের সমীকরণ গুলি সমাধান করতে যেগুলি প্রথমে দেখতে একটু জটিল মনে হবে কিন্তু এটা আসলে খুব সহজ গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখতে হবে যে যেহেতু এটা নির্ভরশীল কারেন্টের উৎস তাই তোমাকে বের করতে হবে কিভাবে নির্ভরশীল কারেন্টের উৎসের মান বের করা যাবে তো এখানে নির্ভরশীল কারেন্টের উৎসের মান নির্ভর করছে ভোল্টেজ উৎস থেকে প্রবাহিত কারেন্টের উপর তো এই মানটি যেটা আমরা নির্ণয় করলাম i4 I0 এটা সহজ ছিল নির্ভরশীল কারেন্টের উৎসের মান বসাতে এবং বিশ্লেষণ করতে সুতরাং এটার সঙ্গে আমরা আজকের ক্লাস শেষ করলাম তো আজ আমরা আলোচনা করলাম মেশ বিশ্লেষণ নিয়ে এবং বিশেষ করে সেই সব ক্ষেত্র গুলি যেখানে কারেন্টের উৎস আছে মেশ বিশ্লেষণে তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো নোড বিশ্লেষণ নিয়ে কারণ যেখানে আমরা প্রয়োগ করবো কির্শফের কারেন্ট সূত্র এবং বিশ্লেষণ করবো যেখানে ভোল্টেজ উৎস থাকবে ধন্যবাদ